আমরা অ্যাসাইনমেন্ট সংখ্যা তিন এর সমাধান করতে শুরু করেছি আর সমস্যা 5 অবধি সমাধান করা হয়ে গেছে এখন আমরা 6 থেকে 10 সমস্যা গুলির সমাধান করব সমস্যা 6 বলে ধরা যাক একটি দ্বিমাত্রিক বিশ্ব আছে যেখানে কোন পরিবাহী তে দেওয়া সমস্ত আধান তার পৃষ্ঠের ওপরে চলে আসে তাই এই দ্বিমাত্রিক বিশ্বে এটি একটি ডিস্কের মত ও একে কোন আধান দিলে তা তার পৃষ্ঠে চলে এসে বণ্টিত হয়ে যায় আমি লাল দিয়ে এঁকে দেখাই ধরো এটি ধনাত্মক আধান এটি চলে এলো পৃষ্ঠের ওপর আর যেহেতু সেখানে প্রতিসাম্য আছে গোলীয় প্রতিসাম্য বা সিলিন্ড্রিকাল প্রতিসাম্য সমস্ত আধান সমান ভাবে বন্টিত হয়ে যায় 26 তম বক্তৃতায় 511 মিনিটে দেওয়া যুক্তির সাহাজ্যে আমাদের বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের r নির্ভরতা অনুসন্ধান করতে হবে এবার দেখো এটি যদি পরিবাহী হয় এর মধ্যে তড়িৎ ক্ষেত্র 0 এবার যেই যুক্তি টি আমরা ব্যবহার করব তাতে ধরো যদি আমি এই ডট দিয়ে দেখান বিন্দু তে তড়িৎ ক্ষেত্র দেখতে চাই আমি এখানে প্রস্থচ্ছেদ আঁকলাম ও দুটি দিক দেখালাম গোলাপি রঙ দিয়ে তড়িৎ ক্ষেত্র যদি 0 হয় ও আধান সমান ভাবে বন্টিত থাকে তড়িৎ ক্ষেত্র এমন ভাবেই বদলাবে যে ভেতরে তা সর্বত্রই 0 ধরো এই বিন্দু যেটি বড় খণ্ড টির থেকে r 2 দূরত্বে ও ছোট খন্ড টির থেকে r 1 দূরত্বে রয়েছে এখানে ক্ষেত্র 0 এবার সব দূরত্ব গুলি সমান ক্ষেত্র 0 দুই দিক একে অপর কে বাতিল করে দেয় এই কোণ টি যদি থিটা হয় তাহলে ছোট দিকে আধান সমান r 1 থিটা গুন বলা যাক ল্যামডা হল আধান ঘনত্ব অন্য দিকে আধান হবে r 2 থিটা গুন ল্যামডা তড়িৎ ক্ষেত্রের r নির্ভরতা ধরা যাক 1 বাই r টু দি পাওয়ার n প্রকৃতির তাহলে এই মধ্যম বিন্দু তে তড়িৎ ক্ষেত্র হবে r 2 থিটা গুন ল্যামডা বাই r 2 টু দি পাওয়ার n বিয়োগ r 1 থিটা গুন ল্যামডা বাই r 1 টু দি পাওয়ার n যেই একমাত্র উপায়ে এটি শূন্য হতে পারে তা হলে যদি n সমান 1 হয় আর এর মানে হল E 1 বাই r স্কয়ার প্রকৃতির মনে রেখো ত্রিমাত্রিক বিশ্বে E 1 বাই r স্কয়ার প্রকৃতির হয় সেটি দ্বিমাত্রিক বিশ্বে কি ভাবে নিরূপণ করা যায় আসলে তা খুব সহজ ধরো আমি একটি দীর্ঘ চোঙ নিলাম অসীম দীর্ঘ যেখানে তৃতীয় মাত্রা এমনিতেই থাকেনা মূলত তড়িৎ ক্ষেত্র সত্যি দ্বিমাত্রিক বিশ্বে 1 বাই r প্রকৃতির হয় এরপর আমি সমাধান করব সমস্যা সংখ্যা 7 যা বলে একটি বিন্দু দ্বিমেরু রাখা হয়েছে একটি পরিবাহীর মধ্যে এক গর্তে তাহলে আমার পরিবাহী টি ইচ্ছামত আকারের নিলাম ও তার মধ্যে একটি গর্ত করে তাতে একটি দ্বিমেরু রেখে দিলাম একটি বিন্দু দ্বিমেরু পৃষ্ঠতল আধান ঘনত্ব এই গর্তের পৃষ্ঠে আমি দেখালাম সিগমা 1 দিয়ে আর বাইরে তা সিগমা 2 আর মোট আধান ভেতরে হল Q 1 ও বাইরে মোট আধান হল Q 2 এবার সিগমা 1 সিগমা 2 Q 1 ও Q 2 এর জন্য কি সন্তুষ্ট হয় দেখো এই বিন্দু তে বিন্দু দ্বিমেরুর জন্য সৃষ্ট ক্ষেত্র আমি যদি দ্বিমেরু টি সরিয়ে এখানে একটি বিন্দু আঁকি ক্ষেত্র রেখা গুলি এই রকম দেখতে হবে এখানে তারা এসে নিজের মধ্যে মিলে যায় এখানে তারা ভেতরে আসে আর এখানে তারা নিজের সঙ্গে মিলতে চায় তাই আমি যদি পৃষ্ঠ টি এই বাইরে থেকে দেখি ও এখানে একটি ছোট বাক্স নিই এটি মাথায় রেখে যে ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 এই ছোট বাক্স টির মধ্যে দিয়ে মোট ফ্লাক্স শূন্য হবেনা আর তাই সিগমা 1 ও শূন্য হবেনা অবশ্যই তা এইদিকে ঋণাত্মক হবে ও এই দিকে নিচের দিকে তা ধনাত্মক হবে ও শূন্য হবেনা যদিও আমি যদি পরিবাহীর ভেতরে এই গাউসিয়ান পৃষ্ঠ টি ধরি এর মধ্যে কিন্তু ফ্লাক্স 0 কারণ এখানে ক্ষেত্র 1 উপস্থিত নেই দ্বিতীয়ত একটি দ্বিমেরুর মোট আধান হয় 0 যেহেতু এই গাউসিয়ান পৃষ্ঠ দ্বারা ঘিরে রাখা আধান হল 0 দ্বিমেরুর মোট আধান এমনিতেও 0 হয়ে যাচ্ছে আর তা হতে পারে যখন Q 1 ও 0 হয় তাহলে যা হচ্ছে তা হল এই সবুজ দিয়ে দেখানো গর্তের ভেতরের পৃষ্ঠে ধনাত্মক ও ঋণাত্মক আধান বন্টিত থাকছে অর্থাৎ সিগমা 1 শূন্য হচ্ছে না যদিও সিগমা 1 এমনই যে মোট আধান যোগ করলে তা 0 হয় বাইরে কি হবে আমরা যদি এখানে দেখি এই হল ভেতরের গর্ত এই হল বিন্দু দ্বিমেরু এখানে ক্ষেত্র 0 মোট ঘিরে রাখা আধান ও 0 তাহলে এই বাইরের পৃষ্ঠে মোট আধান Q 2 ও 0 হতে হবে যাতে গর্ত টি আধান নিরপেক্ষ থাকে তাহলে ভেতরের পৃষ্ঠে কোন আধান নেই বাইরের পৃষ্ঠেও আধান 0 ধাতু টির ভেতরে কোন আধান বণ্টন থাকতেই পারে না তাই এমনিতেই ধাতুর ভেতরের আয়তনে কোন আধান থাকতে পারবেনা আধান পৃষ্ঠে চলে আসবে কিন্তু বাইরের আধান তো 0 এই 0 আধান কে কি করে বণ্টন করি এর মানে হল সিগমা 2 সমান 0 না হওয়া ধরো এমন করি যে কিছু ধনাত্মক আধান কোথাও রয়েছে অথচ মোট আধান শূন্য তাহলে কিছু ঋণাত্মক আধান তো অন্য কোথাও থাক্তেই হবে আর তাই যা হবে এই ক্ষেত্রে তা হল ক্ষেত্র রেখা ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে যাবে যার মানে হল একটি আধান কে ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে নিতে সম্পন্ন কাজ শূন্য হবেনা যদিও একটি ধাতব পৃষ্ঠ সব সময় সম বিভব পৃষ্ঠ হয় তাই পরিবাহী টির ভেতর থেকে বাইরের দিকে এলে সম্পন্ন কাজ শূন্য হতে হবে আবার এও হতে পারেনা যে আমরা বাইরে থেকে ভেতরে এলাম তখন কাজের পরিমাণ শূন্য হলনা কারণ এটি রক্ষণশীল ক্ষেত্র আর এমন তখনই হতে পারে যখব বাইরের পৃষ্ঠে ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্যে কোন বিচ্ছিন্নতা না থাকে অর্থাৎ সিগমা 2 সমান 0 হয় তাই এই ক্ষেত্রে আমাদের উত্তর হল সিগমা 1 শূন্য নয় যদিও Q 1 হল 0 সিগমা 2 সমান 0 আর Q 2 ও 0 পরের সমস্যা সংখ্যা 8 একটি অপরিবাহী গোলাকার শেল যার ভেতরের ব্যাসার্ধ R 1 ও বাইরের ব্যাসার্ধ R 2 বহন করে সুষম মেরুকরন P আবদ্ধ পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা 1 থিটা ভেতরের পৃষ্ঠে আর বাইরের পৃষ্ঠে সিগমা 2 থিটার মান আমাদের হিসেব করতে হবে আমরা জানি আবদ্ধ পৃষ্ঠতল আধান মানে হল P ডট লম্ব P ডট লম্ব লম্ব এই পৃষ্ঠের ভেতরের দিকে নির্দেশ করে যে কারণ বাইরের পৃষ্ঠের জন্য তার লম্ব বাইরের দিকে নির্দেশ করবে তাই সিগমা 1 থিটা হবে P ভেক্টর মানে P z ডট লম্ব যা ঋণাত্মক r দিকে নির্দেশ করছে তাহলে এটি হবে ঋণাত্মক P কোসাইন থিটা অন্য দিকে সিগমা 2 থিটার মান হবে P z ডট r কারণ তা বিয়ারের দিকে আসছে ও তার মান হবে P কোসাইন থিটা তাহলে এই গর্তের ভেতরে আবদ্ধ আধান গুলি এই রকম দেখতে হবে যেমন আমি এই ছবি তে দেখালাম ভেতরের পৃষ্ঠে ঋণাত্মক থিটা সমান 0 থেকে ও নিচের দিকে ধনাত্মক বাইরের দিকে ঠিক এর উল্টো P কোসাইন থিটা ওপরের গোলার্ধে তা ধনাত্মক ও নিচের গোলার্ধে ঋণাত্মক আর সেই সম্পর্ক P কোসাইন থিটা হিসেবে আমরা দেখতে পাই এর পর আমরা সমস্যা 9 এর সমাধান করব জিজ্ঞেস করা হয়েছে আগের প্রশ্নের অপরিবাহী শেল টির তড়িৎ ক্ষেত্র কত হবে আমরা সমস্যা 8 আগেই সমাধান করেছি আমরা পেয়েছি যে আধান এই দিকে ধনাত্মক ও এই দিকে ঋণাত্মক ও তা পাল্টায় কোসাইন থিটা হিসেবে এই আধান গুলি আমি জানি যে তড়িৎ ক্ষেত্র E সৃষ্টি করে তা এর উল্টো দিকে অর্থাৎ ঋণাত্মক P বাই 3 এপসাইলন 0 z এবার ভেতরের গর্তের জন্য ক্ষেত্র কত হবে এর মধ্যেও আধান আছে ওপর দিকে ঋণাত্মক ও নিচের দিকে ধনাত্মক তাই এর দ্বিমেরু ভ্রামক নিচের দিকে নির্দেশিত ও এই দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তাহলে এই অতিরিক্ত ক্ষেত্র হবে দ্বিমেরু ভ্রামক p এর জন্য যা হল 4 পাই বাই 3 R 1 কিউব P z z এর উল্টো দিকে এটি আরেকটি উপায়ে দেখা যেতে পারে তা হল আমার কাছে একটি অপরিবাহী আছে যার মধ্যে রয়েছে এই গর্ত আমরা ধরে নিই এই অপরিবাহীর মধ্যে আছে সুষম মেরুকরন এটি আমি লাল দিয়ে আঁকলাম আর এর সাথে যোগ হল একটি উল্টো মেরুকরন এই গর্তের ভেতরে যা সবুজ দিয়ে আঁকছি তাহলে R 1 ব্যাসার্ধের এই গোলক টির মধ্যে এই দুটি মেরুকরন একে অপর কে বাতিল করে দিচ্ছে আর কিছুই থাকছেনা বৈদ্যুতিক দিক থেকে আমি এমন ভাবতে পারি আমি জানি এ আমাকে সুষম তড়িৎ ক্ষেত্র E দেয় যার মান হল ঋণাত্মক P বাই 3 এপসাইলন 0 z যোগ এই ঋণাত্মক মেরুকরনের জন্য ক্ষেত্র যা হল এইটি আর এই হল উত্তর অবশেষে আমরা সমাধান করব প্রশ্ন সংখ্যা 10 যা হল একটি অপরিবাহী চোঙের ভেতরে তড়িৎ ক্ষেত্র চোঙ টির মেরুকরন x অক্ষের দিকে P ভেক্টর সমান P x এবার খুব সহজেই আমরা হিসেব করব এখানে P x হল পৃষ্ঠতল আধানের জন্য এখানে আয়তন আধান নেই পৃষ্ঠতল আধান সিগমা হল P ডট S যেহেতু S হল n দিকে এটি হবে P কোসাইন ফাই তাই আমাদের এখানে আছে ধনাত্মক আধান ধনাত্মক x অক্ষের দিকে ও ঋণাত্মক আধান উল্টো দিকে

আর তাই আমি দেখতে পাচ্ছি যে ক্ষেত্র হবে ঋণাত্মক x অক্ষের দিকে কারণ এটি দ্বিমাত্রিক বিষয় তাই E হবে ঋণাত্মক P বাই 2 এপসাইলন 0 x আমাদের অ্যাসাইনমেন্ট সংখ্যা তিন এখানেই শেষ হল